তাই আমরা এবার PML এর গঠন নিয়ে এগিয়ে যাবো আর যে ধারনা টা মাথায় রাখতে হবে তা হল এই গাণিতিকভাবে স্থানাঙ্ক প্রসারণ পদ্ধতি একটা ভিন্ন তাপীয় মাধ্যম তৈরি করার মতো তাই এটা শোষণ করবে এখানে এভান্সেন্ত তরঙ্গ আছে আর আসল চিন্তাভাবনা আমরা আগেই আলোচনা করেছি আমরা এই ∇e ও ∇h অপারেটর কে চিহ্নিতও করেছি এখানে 1ex 1ey 1ez পদগুলিও আছে একইভাবে ∇h এ 1hx 1hy 1hz আছে এই হিসেবে একটা বিচ্ছুরণ সম্পর্ক পাওয়া যাবে আর ম্যাক্সওয়েল এর সমীকরণগুলোকে আবার সংজ্ঞায়িত করা হয়েছে যখন ex ey ez hx hy hz 1 বসান হল আবার শূন্য মাধ্যম পাওয়া যাবে এটাই হল শর্ত তাই এখন অবধি একটা মাধ্যম নিয়ে বলা হল যেখানে ex hx এর কিছু মান আছে কিন্তু আমরা কি পেলাম আমরা এই গাণিতিক অংশে একটা শোষণকারী স্তর রাখবো বলে ভেবেছিলাম যাতে এখানে কোন প্রতিফলন না হয় তাই এখানে দুটো মাধ্যমের মধ্যে যোগাযোগ কে বিবেচনা করতে হবে এবার আমরা যা দেখবো তা হল দুটো মাধ্যমের মধ্যে যোগাযোগ কিভাবে করা যাবে এটা ধরে নেওয়া যাক একটা xy ক্ষেত্র যেখানে z0 হল একটা যোগাযোগ তাই এটা থাকবে ১ নং অঞ্চলের ওপরে এটা হল z0 আর এখানে ২ নং অঞ্চল আছে একটা সাধারণ কাজ করতে হবে যেখানে একটা ক্ষেত্র ধরে নিতে হবে যেখানে ১ নং মাধ্যম থেকে ২ নং মাধ্যমে একটা তরঙ্গ যাবে তাই উদাহরণস্বরূপ বলা যায় ১ নং অঞ্চলটা একটা গাণিতিক ক্ষেত্র ২ নং অঞ্চলটা হবে PML স্তর এটা হল এখানের ব্যবস্থা আর এখানে তরঙ্গ এসে প্রতিফলিত হবে আর আমাদের লক্ষ্য হল প্রতিফলন গুনাঙ্ক হবে ০ যেটা হবে সবচেয়ে খারাপ যেটা আবার আমরা বানাতে চাইছিলাম এবার আমরা সাধারণ তরঙ্গ নিয়ে আলোচনা করবো এই ধরনের তরঙ্গের সমস্যা আমরা স্কুল এর সময় থেকে দেখে আসছি একটা ক্ষেত্রীয় সম্পর্ক আর একটা তরঙ্গ এখানে আছড়ে পড়ছে যখন আমরা দুটো ভিন্ন সমবর্তন এর ক্ষেত্রে ফ্রেস্নেল তরঙ্গ সহগ নির্ণয় করেছিলাম এই জিনিসটাই আবার করতে হবে আর এটাকেই তড়িৎ ক্ষেত্র ভেক্টরের অবস্থানের ওপর নির্ভর করে বলা হবে সমান্তরাল সমবর্তন বা উল্লম্ব সমবর্তন আমরা জানি যে যেকোনো অস্থায়ী ক্ষেত্রকে দুটো লম্ব সমবর্তন এ বিভাজিত করা যায় কিন্তু কিভাবে ঐ লম্ব সমবর্তন কে পছন্দ করা যাবে সেটা আমাদের ওপর নির্ভর করবে একটা প্রকার হল সমান্তরাল লম্ব কিন্তু সেটাই একমাত্র উপায় নয় TE ও TM অন্য উপায় হতে পারে এই দুটোও লম্ব সমবর্তন হতে পারে কোন অস্থায়ী ক্ষেত্র তরঙ্গে সত্যি ভাবে সমান্তরাল আর লম্ব হওয়ার প্রয়োজন নেই এদের মধ্যে কি পার্থক্য উদাহরণ হিসবে এটা ছাত্র ছাত্রীঃ স্যার ঠিক আছে এখান থেকে E বেরিয়ে এল তাই এটাকে লম্ব সমবর্তন বলা যাবে কিন্তু অন্য ক্ষেত্রে E হবে এরকম এবার এটা মানে এটাও তাই এখানে একটা শূন্য হীন Ez অথবা না কিন্তু এটাই হল TM আর TE এর সংজ্ঞা এটা একটু সোজা করে দেবে আর এই দুটো ব্যাপারকেও কিন্তু এই লম্ব আর সমান্তরাল ব্যাবহার না করেই কেবল TE ও TM ব্যবহার করে TM এর ক্ষেত্রে আমাদের সমাধান হল Hz থাকা ছাত্র ছাত্রীঃ Hz ছিল ০ তাই এখানে থাকবে Ez ছাত্র ছাত্রীঃ Ez Hx Hy আর এরপর TE এখন আছে Hz Ex Ey আর আসল ঘটনা হল এই যে এটা হল এই দুটোর রৈখিক সমবায় তাই এবার আমরা TE থেকে শুরু করবো আর কিছু বের করার চেষ্টা করবো আর TE কে একজোট করবো আর এটা খুব সোজা তাই একটা TE সমবর্তন থেকে শুরু করতে হবে তাই দুটো ক্ষেত্রে এই সাধারণ তরঙ্গ গুলো একটা সাধারণ তরঙ্গ থেকে শুরু করতে হবে এই ১ নং ক্ষেত্র থেকে এখান থেকে কি পেতে পারি আমরা একটা প্রতিফলিত তরঙ্গ প্রবাহিত তরঙ্গ যা আমরা পেতে চাইছিলাম তাই এটা তাই Ei E0e−jkir আর E0 এখানে x y ক্ষেত্রে একটা ভেক্টর থাকবে কারণ এটা Ex Ey এটা যাই হোক না কেন এটাকে ব্যখ্যা করার কোন প্রয়োজন নেই একইভাবে একটা প্রতিফলিত তরঙ্গ পাওয়া যাবে E হল সেই প্রতিফলন তাই এটা হবে এই প্রতিফলিত তরঙ্গ কে কি সরল করা যাবে এই প্রতিফলিত তরঙ্গের জন্য তরঙ্গ ভেক্টর মানে তড়িৎ ক্ষেত্র আমরা লিখতে পারি Er RE0e−jkrr→ এগুলো একই ক্ষেত্রে থাকবে ছাত্র ছাত্রীঃ হ্যাঁ kr হল প্রতিফলিত তরঙ্গ ভেক্টর kiও krএর মধ্যে একটা সাধারণ সম্পর্ক আছে যেটা আমরা এখানে নির্ণয় করবো তাই এটা হল প্রতিফলিত আর কার্যকর আর একইভাবে একটা স্থানান্তরণ হবে Et T E0e−jkt→r এবার এই সমীকরণ ব্যবহার করে কি ভাবে এরপর এগোনো যাবে আমরা এখানে কি ব্যবহার করবো কোন নীতিতে স্পর্শক গত সীমান্ত শর্ত যেটা কি বলবে

ছাত্র ছাত্রীঃ Er হবে কারণ সাধারণ ভাবে বলা যায় এটা ঠিক না কিন্তু এখানে এটা ঠিক কারণ ছাত্র ছাত্রীঃ না না কোন তড়িৎ প্রবাহ উৎসই নেই কিন্তু মনে রাখতে হবে সীমা শর্তগুলো এখানে উল্লম্ব ক্ষেত্রের জন্য ঠিক তাই উল্লম্ব ক্ষেত্রের জন্য সীমা শর্ত → এই ক্ষেত্র গুলো যথারীতি স্পর্শক বরাবর কারণ কোন z উপাংশ নেই ওখানে যদি z উপাংশ থাকতো তবে এটা একটা অভিলম্ব উপাংশ হত কোন z উপাংশ না থাকার জন্য লেখা যাবে EiErEt z0 তে এবার কি হবে তবে আমরা এই রাশিমালা কে প্রতিস্থাপন করবো তাই পাওয়া যাবে E0e−jkir RE0e−jkrr T E 0e−jktr যেটা বোঝাতে চাইছি তা হল এখানে সব কিছু থেকেই E0 বাতিল করা যাবে দুপাশেই এখান থেকে কি অন্য কিছু নির্ণীত হবে এটা একটা পুনঃআলোচনা যেটা স্নাতক স্তরে electromagnetics course এ করা হয়েছে

এখান থেকে বিচ্ছুরণ গুনাঙ্ক সম্পর্কে কি বলা যাবে

ছাত্র ছাত্রীঃ কি → কিন্তু সমীকরণটা দেখে কি এটা বলা সম্ভব উদাহরণ স্বরুপ এই সমীকরণ তাই সাধারনভাবে ki এর xyz উপাংশ বর্তমান এই যোগাযোগ টা সম্ভব z0তে তাই kir→ kixx kiy y এখানে কেবল z উপাংশ নিয়েই বলা হচ্ছে না x ও y উপাংশ নিয়ে কি বলা যাবে এখান থেকে কি তথ্যে উপনীত হতে পারি আমরা মানে এইগুলো কে phasor বলা যাবে ছাত্র ছাত্রীঃ এগুলো হল ঘূর্ণায়মান phasor ছাত্র ছাত্রীঃ তাই z0 তে এটা ঠিক কিন্তু x y এর ওপর প্রত্যেক বিন্দুর ক্ষেত্রে এটা ঠিক কারণ মূলবিন্দু বেছে নেওয়াটা অস্থায়ী এটা একটা তলীয় সম্পর্ক যেখানে তরঙ্গ এখানে ধাক্কা খাবে আর এটা কোন বিন্দুতে নয় গোটা অংশেই ধাক্কা দেবে তাই এটা পুরো x y তেই ঠিক আর এটা দেখা যাচ্ছে যে এই kir তে k ixx kiy y জাতীয় পদগুলি বর্তমান আর এই গুলি phase space এ ঘূর্ণায়মান তাই এই রাশিমালা সঠিক হবে সর্বদা তাই এই phasor গুলোর একই বেগে ঘোরার জন্য একমাত্র সম্ভাবনা কি হবে মনে করে নিতে হবে যে এটা হল প্রথম phasor দ্বিতীয় phasor টা এটা তৃতীয় phasor টা হল এটা এক্ষেত্রে x ও y এর মান পরিবর্তন করলে কি হবে Phasor গুলোর দশাগত পরিবর্তন হবে এখন বাঁদিকের দুই phasor এর যোগফলের সাথে ডানদিকের phasor এর সমান করা হবে এবার এই সম্পর্কটা সমস্ত ঘূর্ণায়মান মানের জন্য সঠিক হবে কখন এটা সম্ভব হবে যখন সমস্ত phasor একই বেগে ঘুরবে নইলে কখনও কখনও এগুলো এক দশা অঞ্চলে আসবে বাকি সময় আসবে না আর এই সম্পর্ক টা ভুল হয়ে যাবে কখন বলতে পারবো যে এগুলো একই বেগে চলবে ছাত্র ছাত্রীঃ তত্ত্ব এই সব kix আর এই গুলো সব সমান এইটাকেই আলোক বিজ্ঞানে দশা মেলানো বলা হয় এটাই সেই স্নেলের সুত্রের কঠোর নির্ণয় পদ্ধতি তাই দশা মেলানো অনেকটা সাধারণ বুদ্ধির বিষয় তাই kix krx ktx kiy kry kty এটা যদি সত্যি হয় তবে x ও y এর এই সমীকরণে বিশেষ কিছু থাকে না phasor টা ঘুরবে একই গতিতে একবার এটা হয়ে গেলেই তাই খুব জলদি এটার নিস্পত্তি করতে হবে এখানে কারণ phasor গুলো এখানে সমান তাই যেকোনো ভাবে এরা বাদ পরে যাবে তাই এটা হল TE সমবর্তন এটা পরিস্কার হল যে আমরা কি করলাম এবার এরপর কি আমরা পেলাম R ও T চলরাশির একটা সমীকরণ পেলাম আর এটাও বুঝতে হবে যে এই সম্পর্ক গুলো আদপে স্নেলের সূত্র তৈরি করে একবার k ভেক্টর কে কোণের চলরাশি হিসেবে লেখা হয় তবে n1 sin θ1 n2 sin θ2 পাওয়া যাবে যেটা এখান থেকেই আসবে কিন্তু ঐভাবে আমরা এগব না এবার কি করতে হবে

ছাত্র ছাত্রীঃ অভিলম্ব অভিলম্ব উপাংশ একটা ভালো বুদ্ধি যখন প্রতিফলন গুনাঙ্ক বের করা হয় মানে যেটা স্নাতক স্তরে শেখা সেতায় কি করা হয়েছিল ওখানে স্পর্শক বরাবর সীমা শর্ত ব্যবহৃত হয়েছিল E ও H এর জন্য কি আর বেচে থাকে ছাত্র ছাত্রীঃ অভিলম্ব H হল স্পর্শক বরাবর তাই H এখানে সংরক্ষিত এবার TE ও TM সমবর্তনের জন্য নির্ণয় করতে হবে যদি এখান থেকে দ্বিতীয় সমীকরণ পাওয়া যায় তবে তাই এখানে ব্যবহার হবে ছাত্র ছাত্রীঃ অভিলম্ব হ্যাঁ কারণ z0 হল তলের স্পর্শক ছাত্র ছাত্রীঃ তল থেকে আমরা পাই ঠিক আছে এবার কিভাবে তল টা বানানো হবে সেটা আমাদের হাতে ছাত্র ছাত্রীঃ কারণ আমি স্তর বানাতে চাইছি মানে আমি ঠিক করতে চাইছি যে এটা তলীয় কিন্তু যদি টা না হয় তবে এটা একটা স্থানীয় শর্ত হতে পারে ছাত্র ছাত্রীঃস্যার ছাত্র ছাত্রীঃঅভিমুখ ঠিক অভিমুখ ছাত্র ছাত্রীঃ ছাত্র ছাত্রীঃ যখন উপাংশ গুলো সমান করার প্রয়োজন হবে ছাত্র ছাত্রীঃ কিন্তু পাচ্ছি অন্যকিছু তাই ঘটনার কার্যকর আর প্রতিফলিত তরঙ্গ ভেক্টরের অভিমুখ কিন্তু আলাদা আর এই পার্থক্য প্রাথমিক ভাবে আসছে কারণ x y অথবা zমাত্রা আছে ছাত্র ছাত্রীঃ z কার্যকর হবে প্রতিফলনের z দিকে যেটার অভিমুখ z দিকে ছাত্র ছাত্রীঃ ঠিক z ই এখানে পার্থক্য তৈরি করে দেবে কিন্তু zপদ টা বেরিয়ে যাবে এই দশা মেলানো শর্ত থেকে ছাত্র ছাত্রীঃএকমাত্র ইন্টারফেস এ একমাত্র ইন্টারফেস এ সীমানা শর্ত নিয়ে বলা হচ্ছে যা একমাত্র ঠিক ইন্টারফেস এ তরঙ্গ ভেক্টরের ক্ষেত্রে z উপাংশ বেশ দরকারি আমরা ধিরে ধিরে এখানে যাবো কিন্তু এটা একটা খুব ভালো ব্যাপার যে এখানে একটা তরঙ্গ ভেক্টর আছে আর এখন এই z উপাংশের চিহ্ন টা ভাজ করলে এটা এইদিকে যাবে